নমস্কার তো এখনও পর্যন্ত আমরা তিনটি গুরুত্বপূর্ণ বর্তনী থিওরেম সম্পর্কে আলোচনা করেছি যেগুলি হলো নর্টন'স থিওরেম Nortons theorem থেভেনিন'স থিওরেম Thevenins theorem ও সুপারপজিসান থিওরেম তো এখন আজকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম সম্পর্কে আলোচনা করবো অনেক ক্ষেত্রে কোনো বর্তনীটি কোনো লোডকে পাওয়ার প্রদান করতে তৈরি করা হয় তো সেক্ষেত্রে আমরা ভোল্টেজ ও কারেন্টের থেকেও পাওয়ার নির্ণয় করার দিকে বেশি নজর দিয়ে থাকি যেটা লোডে যাচ্ছে তো এরকম অনেক যায়গা আছে যেমন ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যেখানে লোডে সর্বোচ্চ প্রদত্ত হওয়াটাই কাম্য তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এটাকে লোডে সর্বোচ্চ ক্ষমতা প্রদানের সমস্যা হিসাবে চিহ্নিত করতে হবে যখন ঐ বর্তনীর অভ্যন্তরীণ ক্ষয় জানা আছে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো যখন তুমি সিস্টেমে ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম প্রয়োগ করো তারমানে সেখানে একটা অভ্যন্তরীণ ক্ষয় আছে এটা কিভাবে হলো যখন আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম বিস্তারিত আলোচনা করবো তখন আমরা বুঝতে পারবো এই নির্দিষ্ট ঘটনাটি এখন থেভেনিন'স থিওরেম যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম সেটাও এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেমে ব্যবহৃত হবে তো মনে করো তোমার কাছে একটি দুই প্রান্ত বিশিষ্ট নেটওয়ার্ক আছে এবং তুমি দেখছো এটা একটি লিনিয়ার নেটওয়ার্ক তো এই নেটওয়ার্কটি একটি থেভেনিন'স তুল্য Thevenins equivalent বর্তনী দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে যেটা আমরা থেভেনিন থিওরেমে আলোচনা করেছিলাম তো এখন যে নেটওয়ার্কটি আছে সেটাকে আমরা তার তুল্য থেভেনিন ভোল্টেজ ও থেভেনিন রোধ দ্বারা প্রকাশ করতে পারি এখন আমরা প্রান্তের থেভেনিন তুল্য বর্তনী নির্ণয় করেছি তো সেটাকে লোডের সঙ্গে যুক্ত করতে হবে তারপর আমাদের নির্ণয় করতে হবে কোন অবস্থায় বর্তনী লোডকে সর্বোচ্চ পাওয়ার প্রদান করবে তো আমরা এখানে ধরে নিয়েছি যে লোডটি পরিবর্তনশীল যাতেকরে আমরা লোডটিকে সেই অনুপাতে পরিবর্তন কতে পারি ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফারের জন্য তো এখন যদি তুমি বর্তনীটি দেখো দেখবে সেখানে আছে নেটওয়ার্কের থেভেনিন'স তুল্য বর্তনী এবং তারসঙ্গে যুক্ত আছে পরিবর্তনশীল লোড যেটা হলো RL তো এক্ষেত্রে পাওয়ার কি হবে পাওয়ার হবে i2R এখানে R হলো RL কারণ আমাদের RL এর পাওয়ার নির্ণয় করতে হবে তো কারেন্টের মান হবে iVThRThRL তারপর কারেন্টের বর্গের সঙ্গে RL কে গুন করলে পাওয়া যাবে পাওয়ারের মান যেটা লোডে প্রদত্ত হচ্ছে এখন যদি তুমি এই নির্দিষ্ট সমীকরণটি দেখো তাহলে দেখবে VTh ও RTh হলো ধ্রুবক কারণ এটা একটি নির্দিষ্ট সময়ে তুল্য বর্তনী তো সেই নির্দিষ্ট মুহুর্তে VTh ও RTh ধ্রুবক হবে একমাত্র এই বর্তনীতে RL হলো ভ্যেরিয়েবেল তো এখন যদি তুমি RL এর মান পরিবর্তন করো শুন্য থেকে মনে করো অসীম পর্যন্ত এবং বর্তনী দ্বারা প্রদত্ত পাওয়ারের মান নির্ণয় করো তাহলে তুমি একটি গ্রাফ আঁকতে পারবে যেটা চিত্রে দেখানো আছে তো যখন তুমি RL এর মান বৃদ্ধি করতে থাকবে তুমি দেখবে এই লোডের জন্য প্রয়োজনীয় পাওয়ার বৃদ্ধি পাচ্ছে এবং একটি নির্দিষ্ট সময়ে এসে দেখবে পাওয়ার এর মান সর্বোচ্চ ও তারপর দেখবে পাওয়ারের মান RL এর মান বৃদ্ধি করা সত্তেও হ্রাস পাচ্ছে সুতরাং এখান থেকে তুমি বুঝতে পারছো যে এমন একটি মুহূর্ত আছে যেখানে লোডে প্রদত্ত পাওয়ারের মান সর্বোচ্চ এখন আমাদের কি নির্ণয় করতে হবে আমাদের নির্ণয় করতে হবে যে কোন পরিস্থিতিতে বা RL এর কোন মানের জন্য নেটওয়ার্ক লোডকে সর্বোচ্চ পাওয়ার প্রদান করবে তো এখন মানগুলি নির্ণয় করা যাক আমরা দেখেছি যে RL পরিবর্তিত হচ্ছে শুন্য থেকে অসীম পর্যন্ত যে মানের জন্য নেটওয়ার্ক লোডকে সর্বোচ্চ পাওয়ার প্রদান করবে সেটা হলো RLRTh যদি তুমি এই চিত্রটি দেখো দেখবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার হবে যখন RL এর মান RTh হবে তো এই নির্দিষ্ট বর্তনীতে যখন RL এর মান থেভেনিন রোধের সঙ্গে সমান হবে তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার হবে আমরা এটা নির্ণয় করবো পাওয়ার p এর সাহায্যে যেটা আমরা এখুনি নির্ণয় করলাম এখন দেখবো আমরা কিভাবে বলতে পারি RL সমান RTh তো আমাদের অপটিমালিটি কনডিসান নির্ণয় করতে হবে আমাদের কি করতে হবে আমাদের অবকলন করতে হবে p ফ্যানসানকে এখন পাওয়ার হলো pi2RLVThRThRL2RL তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেমকে প্রমাণ করতে আমাদের কি করতে হবে আমাদের এই সমীকরণে দেওয়া p কে অবকলন করতে হবে RL এর সাপেক্ষে এবং তারপর আমরা সর্বোচ্চ মানে এসেছি কিনা সেটা জানতে আমাদের করতে হবে dpdRL0 আমাদের পাওয়ার p কে অবকলন করতে হবে RL এর সাপেক্ষে যেটা এই সমীকরণের একমাত্র চলরাশি তো এখন যদি আমরা পাওয়ার p কে অবকলন আমরা পাবো dpdRLVTh2RThRL2 2RLRThRLRThRL4 VTh2RThRL 2RLRThRL3 তো যখন তুমি এটা শুন্যের সমগে সমান করবে তখন পাবে হরের মান শুন্য যেটা হলো RThRL 2RL0 যেহেতু RTh RL0 তো শেষমেশ তুমি পাবে RThRL যখন লোডের মান থেভেনিন রোধের মানের সঙ্গে সমান হবে তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার হবে এটা আমরা নির্ণয় করলাম পাওয়ার p কে অবকলন করে RL এর সাপেক্ষে যেটা হলো একটি চলরাশি যেহেতু আমরা জানি ঐ পরিস্থিতিতে dpdRL0 আমরা RL এর যা মান পেয়েছি সেটা যদি পাওয়ার p এর সমীকরণে বসানো হয় তাহলে পাওয়ার হতে পারে সর্বোচ্চ বা সর্বনিম্ন এখন আমাদের নির্ণয় করতে হবে আমরা অবকলন করে যে মান নির্ণয় করলাম সেটা সত্যিকরে সর্বোচ্চ কিনা তো আমাদের পাওয়ারকে দুবার অবকলন করতে হবে RL এর সাপেক্ষে এবং এটা শুন্যের থেকে কম হবে স্লাইডে দেখানোর মতো করে সমাধান করলে তুমি পাবে দুবার অবকলন শুন্যের থেকে কম এবং যখন লোডের মান থেভেনিন রোধের Thevenin's resistance সঙ্গে সমান হবে তখন লোডে সর্বোচ্চ পাওয়ার প্রদত্ত হবে তো যখন আমরা পাওয়ারের সমীকরণে RLRTh মান বসাবো যেটা আমরা এখুনি নির্ণয় করলাম যেটা হলো pi2RLVThRThRL2RL নেটওয়ার্ক দ্বারা লোডে সর্বোচ্চ প্রদত্ত পাওয়ারের মান হবে pmaxVTh24RTh যে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখতে হবে সেটা হলো এটা বৈধ হবে যখন RLRTh হবে তো যখন RL এর মান RTh এর থেকে বেশি বা কম হবে তখন আমাদের i2RL সূত্র ব্যবহার করতে হবে লোডে প্রদত্ত পাওয়ারের মান নির্ণয় করার জন্য এখন যদি RTh বর্তনীর লস হয় তো তখন কি হবে যদি তোমার কাছে এরকম একটা বর্তনী থাকে এবং তুমি একটা লোড a b প্রান্তে যুক্ত করছো যদি এই নেটওয়ার্কটি থেভেনিন তুল্য বর্তনীর রূপে প্রকাশ করা হয় কিন্তু RTh এর মান যেটা আমরা এখানে দেখছি সেটা হলো বর্তনীর মোট লস এবং তারপর যদি তুমি ম্যাক্সিমাম পাওয়ার অবস্থায় লোড RL কে যুক্ত করো যদিও লোড উৎস থেকে সর্বোচ্চ পাওয়ার নেবে কিন্তু লসও সর্বোচ্চ হবে তো সেই জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার পরিস্থিতিটি কার্যকর হবে না যখন বর্তনীতে লস থাকবে তো সেক্ষেত্রে লস হবে যেটুকুই আমরা সিস্টেম থেকে পাবো সমান হবে যেটুকু পাওয়ার লোড শোষণ করবে তো এখন আমরা কি বলতে পারি যে সেখানে একটি স্পষ্ট পার্থক্য আছে উৎস থেকে সর্বোচ্চ পাওয়ার নেওয়া ও লোডে সর্বোচ্চ পাওয়ার দেওয়ার মধ্যে যখন লোডের মান থেভেনিন'স রোধের Thevenins resistance মানের সঙ্গে সমান হবে তখন লোডটি নেটওয়ার্ক থেকে সর্বোচ্চ পাওয়ার নেবে লোডের যেকোনো পরিবর্তন সেটা হতে পারে থেভেনিন'স রোধের Thevenins resistance থেকে বেশি বা কম লোডে প্রদত্ত পাওয়ারের মান কমিয়ে দেবে তো অপরদিকে আমরা এখন বলতে পারি যে আমরা ভোল্টেজ উৎস থেকে সর্বোচ্চ পাওয়ার নিতে পারি যখন উৎস থেকে সর্বোচ্চ কারেন্ট নিতে পারবো তো এটা হলো সেই পরিস্থিতি যখন আমরা বলতে পারি উৎস লোডকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করছে তো তুমি যদি উৎস থেকে সর্বোচ্চ ক্ষমতা পেতে চাও তারমানে তুমি উৎস থেকে সর্বোচ্চ কারেন্ট চাইছো এটা কি করে সম্ভব প্রান্তগুলিকে শর্ট করে আমরা এটা পেতে পারি কারণ একমাত্র এই পরিস্থিতিতেই উৎস সর্বোচ্চ কারেন্ট প্রদান করে তো সেক্ষেত্রে কি হবে লোডে শুন্য পাওয়ার প্রদত্ত হবে কারণ এক্ষেত্রে প্রান্তগুলিকে শর্ট করার জন্য R এর মান শুন্য তো তুমি বুঝতে পারছো যে একটা স্পষ্ট পার্থক্য আছে উৎস থেকে সর্বোচ্চ পাওয়ার নেওয়া ও লোডে সর্বোচ্চ পাওয়ার দেওয়ার মধ্যে তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম প্রযোজ্য হবে যখন তুমি বলে যে উৎস লোডকে সর্বোচ্চ পাওয়ার প্রদান করছে যখন তুমি বলবে সর্বোচ্চ পাওয়ার নেওয়া হচ্ছে তারমানে তুমি প্রান্তগুলিকে শর্ট করছো ও উৎস থেকে কারেন্ট আউটপুটের মান কে সর্বোচ্চ করছো এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেমকে অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যেটা হয় সাধারণত আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম প্রয়োগ করি লোডের সেই মানকে নির্ণয় করার জন্য যেটার জন্য লোড সর্বোচ্চ পাওয়ার শোষণ করবে কিন্তু যদি লোড একই থাকে তারমানে যদি লোডের রোধ আগে থেকেই স্থির করা থাকে তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম আমাদের সাহায্য করবে না কারণ তুমি লোডের মান স্থির করে দিয়েছো যেটা হলো RL এটাকে আর পরিবর্তন করা যাবে না তো তোমার RTh যেকোনো ভাবে নেটওয়ার্কের কোনো উপাদান দ্বারা নিয়ন্ত্রিত তো তোমার VTh ও RTh স্থির আছে যদি RL ও স্থির হয় তুমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার পরিস্থিতি বের করতে পারবে না তো এইভাবে যদি লোডের রোধ আগে থেকে বলা থাকে তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম কার্যকরী হবে না এখন মনেকর কোনো ভাবে তুমি RTh কে পরিবর্তনশীল করেছো সেক্ষেত্রে থেভেনিন তুল্য রোধকে যখন তুমি লোডের সঙ্গে সমান করবে তখন এটা সবসময় ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার পরিস্থিতি হবে তার কোনো মানে নেই কারণ বাস্তব ক্ষেত্রে নেটওয়ার্কের কিছু লসও থাকবে তো পরিবর্তনশীল লসের জন্য সেই উপাদানে পাওয়ার লসও থাকবে এবং সেক্ষেত্রে থেভেনিন তুল্য বর্তনী ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার পরিস্থিতি নির্ণয় করতে সাহায্য করবে না কারণ সেখানে একটি উপাদান থাকবে যেটা লস উপাদান হিসাবে গণ্য হবে এবং সেই উপাদানটি RThRL পরিস্থিতিটি দেবে না সুতরাং এটা তোমাকে মাথায় রাখতে হবে যে বাস্তব ক্ষেত্রে তোমাকে সবসময় দেখতে হবে যে বর্তনীতে পাওয়ার লস আছে কিনা এখন একটি উদাহরণের সাহায্যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেমটিকে বোঝা যাক তো চিত্রে দেখানো একটি বর্তনী আছে এখন আমাদের নির্ণয় করতে হবে RL এর কোন মানের জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার হবে তো প্রথম পদক্ষেপ কি প্রথম পদক্ষেপ হলো a b প্রান্তের বাম দিকের বর্তনীর থেভেনিন তুল্য বর্তনী নির্ণয় করা তো তারজন্য আমাদের কি করতে হবে ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট করতে হবে ও কারেন্ট উৎসকে ওপেন সার্কিট করতে হবে যাতেকরে তুমি থেভেনিন রোধের মান নির্ণয় করতে পারো তো এখন যদি তুমি বর্তনীটি দেখো যখন তুমি ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট ও কারেন্ট উৎসকে ওপেন সার্কিট করছো তখন 6 ওহম রোধ 12 ওহম রোধের সঙ্গে সমান্তরাল হচ্ছে এবং 3 ওহম রোধ ও 2 ওহম রোধ পরস্পর পরস্পরের শ্রেণীতে সমবায়ে থাকছে তো RTh এর মান কি হবে RTh236 12561218 9 পরবর্তী কাজ হলো VTh নির্ণয় করা যেটা থেভেনিন ভোল্টেজ এখন বর্তনীতে উৎসগুলি পুনরায় ফিরিয়ে আনলে দেখা যাবে সেখানে দুটি মেশ আছে তো ধরা যাক i1 মেশ 1 এর কারেন্ট i2 মেশ 2 এর কারেন্ট এবং a b এর দুইপ্রান্তে ভোল্টেজ VTh তো সেক্ষেত্রে যদি তুমি বর্তনীটিকে দেখো দেখবে i2 2A এখন যদি তুমি এই মেশের KVL লেখো তাহলে কি লিখবে তুমি লিখবে 1218i1 12i20 যদি তুমি i2 এর মান প্রথম সমীকরণে বসাও ও সরল করো তাহলে পাবে i1 23A এখন বর্তনী থেকে দেখলে দেখবে যে VTh হলো কারেন্ট উৎসের দুইপ্রান্তের ভোল্টেজ কারণ 2 ওহম রোধটি ওপেন সার্কিট হবার জন্য তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তো ভোল্টেজ VTh হলো কারেন্ট উৎসের দুইপ্রান্তের ভোল্টেজ তো এক্ষেত্রে তুমি কি লিখতে পারো যদি তুমি এই নির্দিষ্ট অংশে KVL প্রয়োগ করো তাহলে তুমি পাবে 126i13i220VTh0 VTh22V তো এখন তুমি VTh এর মান পেয়ে গেছো ও তোমার কাছে RTh এরও মান আছে যেটা হলো 9 ওহম তো বর্তনীটির থেভেনিন তুল্য বর্তনী হবে 22 ভোল্ট সঙ্গে 9 ওহম রোধ শ্রেণীতে এবং তারপর তুমি অজানা লোডকে যুক্ত করবে যেটা হলো RL এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম প্রয়োগ করে তুমি যেটা বলতে পারো সেটা হলো যখন RL এর মান 9 ওহম হবে তখনই শুধুমাত্র ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার হবে তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার পরিস্থিতিতে 9 ওহম হবে pmaxVth24RL222491344W তো এর সঙ্গে আজকের ক্লাস শেষ করা যাক আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রাসফার থিওরেম সম্পর্কে পরবর্তী ক্লাসেও আলোচনা করবো যেখানে আমরা আলোচনা করবো যদি বর্তনীতে নির্ভরশীল উৎস থাকে কিভাবে তুমি ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করবে যেটা লোডে ট্রাসফার হচ্ছে ধন্যবাদ